সুপ্রভাত ইঞ্জিনিয়ারিং মেট্রলজি কোর্স এ আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে মডিউলে মেট্রলজিতে স্ট্যাটিস্টিকস নিয়ে আলোচনা করব এই লেকচারে আমরা ডাটা এবং পরিমাপের স্কেল সম্বন্ধে বলবো এই স্কেলগুলি কোন ফিজিক্যাল স্কেল নয় এ গুলি স্ট্যাটিসটিক্যাল স্কেল অথবা এই স্কেল গুলি থেকে বোঝা যায় ডাটাগুলো কিভাবে সাজানো থাকে সুতরাং এখানে বিষয়বস্তু গুলি এইভাবে যাবে আমি ডাটা এবং তথ্য এই দুটো শব্দকে তুলনা করবো এই দুটো শব্দ ইন্টারচেঞ্জএবলি ব্যবহৃত হয় এবং বারবার ব্যবহার হয় আপনারা শুনে থাকতে পারেন আমাদের কাছে এই তথ্য আছে বা এই ডাটা আছে কিন্তু এই দুটো শব্দের মধ্যে একটা পার্থক্য আছে আমি সেটাই আলোচনা করব এবং তারপরে বিভিন্ন ধরনের ডাটা কোয়ালিটেটিভ বনাম কোয়ান্টিটেটিভ ব্যাপার নিয়ে আলোচনা করব এরপরে আমরা পরিমাপের স্কেল নিয়ে আলোচনা করব তারপর আমরা ডিসক্রিট ও কন্টিনিউয়াস ডাটা নিয়ে আলোচনা করব এবং সেগুলি কিভাবে প্রবাবিলিটি এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে ব্যবহৃত হয় তার আগে আমরা দেখে নেবো প্রবাবিলিটি কি আপনারা সকলেই জানেন প্রবাবিলিটি কী কিন্তু কিভাবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে ফ্রিকুয়েন্সি পরিকল্পনা করা হয় এবং সেখান থেকে কেন এবং কি কি আমরা এক্সট্রাক্ট করতে পারি বিশেষ ডাটা যেগুলি আমরা ফিজিক্যাল পরিমাপের থেকে পেয়েছি তাদেরকে কাজে লাগিয়ে কি ধরনের ইনফ্লুয়েন্স বার করতে পারি তারপরে সেটাকে আমরা কিভাবে বিভিন্ন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কাজে লাগাতে পারি কোন ধরনের ডিস্ট্রিবিউশনে কোন ধরনের অ্যাপ্লিকেশন কাজে লাগে এই সমস্ত জিনিস গুলো আমরা দেখব সুতরাং প্রথমে দেখা যাক ডাটা বলতে আমরা কি বুঝি ডাটা হচ্ছে একগুচ্ছ ভ্যালুর সমষ্টি যেগুলি কোন পর্যবেক্ষণের মাধ্যমে পরিমাপের দ্বারা আমরা সংগ্রহ করি অথবা কোন সেকেন্ডারি সোর্স থেকে পেতে পারি আমরা আগেই আলোচনা করেছি যে ডাটা দুই প্রকারের প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটা প্রাইমারি ডাটা হল যেগুলি আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাথমিক উৎস থেকে পাই এবং সেখান থেকে আমরা তাদের ভ্যালু পেয়ে থাকি পরীক্ষাগারে প্রদর্শনের সময় যে ভ্যালুগুলো আমরা পর্যবেক্ষণ করি এবং রেকর্ড করি সেগুলি হল প্রাইমারি ডাটা সেকেন্ডারি ডাটা হচ্ছে সেই ডাটা গুলো যে গুলো আগের থেকে রেকর্ড করা আছে যেমন স্পেসিমেন স্ট্যান্ডার্ড হল সেকেন্ডারি ডাটা সুতরাং আমি এদের সংজ্ঞা এইভাবে দিতে পারি যে ডাটা হলো অনেকগুলো ভ্যালুর সংগ্রহ এই শব্দটা গ্রিক শব্দ ডেটাম থেকে এসেছে ডেটাম মানে আমরা যখন ডেটাম শব্দটা ব্যবহার করব তখন এটা একটা একক ভ্যালু হিসেবে ব্যবহার করব যদি আমি স্টাইলাসের উচ্চতা বলি 15 থেকে 17 আমি তখন সেটা বসাবো 17 সেন্টিমিটার এটা একটা ভ্যালু এবং আমি যদি অসংখ্য স্টাইলাস নেই তাহলে তাদের উচ্চতা গুলো আমাদের কাছে ডাটা হয়ে থাকবে যখন আমরা সেগুলো তৈরি করব সুতরাং এটা হল একটা ডেটাম এইভাবে আমরা বিভিন্ন মান সংগ্রহ করি এবং করতে থাকি তাহলে আমাদের কাছে ভ্যালুগুলো হবে যেমন 17 সেন্টিমিটার 171 সেন্টিমিটার 169 সেন্টিমিটার 17 সেন্টিমিটার এগুলোই হচ্ছে ডাটা এবং আমি যদি ডাটা সম্বন্ধে আরো বিস্তৃত করে বলি এমনকি আমাদের ইঞ্জিনিয়ারিং মেট্রলজির পরিধির বাইরে থেকে নেওয়া হয় তাহলে দেখা যাবে ডাটা হচ্ছে একটা বিস্তৃত শব্দ যেটা আমরা সংখ্যা হিসেবে ব্যবহার করি এই সংখ্যাগুলো আসলে হতে পারে কোয়ালিটেটিভ অথবা কোয়ান্টিটেটিভ ডাটা সুতরাংসাধারণত ডাটা হলো হয় সংখ্যা বা কিছু এট্রিবিউট আরও একটা টার্ম ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিগ ডাটা যেমন ধরুন কোন ইন্ডাস্ট্রিতে অনেক ডাটা হোল লাইফ সাইকেল যেমন ধরুন সাপ্লাই চেইন এর পুরো লাইফ সাইকেলের মধ্যে কাঁচামাল থেকে ফিনিশড গুডস পর্যন্ত আমরা মেট্রলজির প্রয়োগ করে থাকি যখন আমরা কাঁচামাল সংগ্রহ করি তখন আমরা সেগুলো পরীক্ষা করে দেখি যে সেগুলি গ্রহণযোগ্য কিনা আমাদের কিছু মেজারমেন্ট করতে হয় এবং কখনো কখনো ক্যালকুলেশন করতে হয় প্রত্যেক পয়েন্টে ডাটা সংগ্রহ করা হয় এখানে বড় ডাটা বলতে আমরা পুরো সাপ্লাই চেইন টাকে বোঝাই কে এখানে ভেন্ডার কত দাম বাজারের গতিবিধি গ্রাহক কত টাকা দেবে ইত্যাদি উৎপাদন ক্ষেত্রে সমস্ত ধরনের পরিসরে এই ধরনের ডাটা পাওয়া যায় কিন্তু এটা কোন সাজানো ডাটা নয় কিছুটা অগোছালো ডাটা সুতরাং ডাটা সাধারণতঃ অগোছালো হয় বৈজ্ঞানিক গবেষণার ডাটা অনেক ধরনের সংস্থা এবং প্রতিষ্ঠান এর মাধ্যমে সংগ্রহ করা হয় এবং সেগুলি কিছু ইনফর্মেশন বার করার জন্য ব্যবহৃত হয় এখন জানা দরকার সেই ইনফর্মেশনটা কি যখন আমরা ডাটা থেকে কিছু বার করার চেষ্টা করি সেটাকে বলা হয় ইনফর্মেশন যেমন কোন ইভালুয়েশন বা ক্যালকুলেশন করা হয় এবং সে ক্ষেত্রে ডাটা কিছুটা স্ট্রাকচারড বা অর্গানাইজড হয় যেমন এখানে 1234 এবং 5 এই পয়েন্ট গুলো উচ্চতা সম্পর্কিত ডাটা আমি যদি এদের মিন নিই তাহলে সেটা প্রায় 17 সেন্টিমিটার হবে এইটাই হচ্ছে ইনফর্মেশন মিন ভ্যালু মেডিয়ান আমরা n সংখ্যক উপাদান এর উচ্চতার মিন ভ্যালু পেয়েছি সেটা হল 17 সেন্টিমিটার আমরা ক্যালকুলেশন বা অ্যানালিসিস এর মাধ্যমে এই ডাটাগুলো থেকে আমরা এই ইনফর্মেশনটা পেয়েছি আরও একটা শব্দ এখানে আমি বেশি আলোচনা করবো না সেটা হলো নলেজ নলেজ হলো আসলে ব্যক্তিগত এবং যখন আমাদের কাছে অনেক ইনফর্মেশন থাকবে সাধারণভাবে আমরা যেভাবে কথা ব্যবহার করি যেমন এই যন্ত্রটা ব্যবহার করার জন্য আপনার কি নলেজ আছে এটা হচ্ছে আসলে নলেজ এটা ইনফর্মেশন নয় আমার কাছে ইনফর্মেশন আছে প্রক্রিয়া আছে এটাকে ব্যবহার করার জন্য নলেজ এর কানেকশনগুলো আমাদের ব্রেনের মধ্যে থাকে যখন আমি কোন যন্ত্র হাতে ধরি তখন আমার কাছে সমস্ত কিছু নলেজ থাকে যেমন কিভাবে ধরতে হবে বাঁ হাতে কি ধরতে হবে ডান হাতটা কিভাবে ব্যবহার করা হবে ডান হাতটা আরো সূক্ষ্ম কাজের জন্য ব্যবহার করা যায় কিভাবে এটাকে ধরতে হবে যন্ত্রটা কেমন দেখতে হবে কি ভাবে রিডিং গুলো পড়তে হবে এই সমস্ত জিনিস গুলো যখন যোগ করা হয় এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে সর্বশেষে যে অ্যাপ্লিকেশনটা আমরা ব্যবহার করি সেটা হল নলেজ নলেজ হচ্ছে ব্যক্তিগত সুতরাং ইন্সট্রাক্টর প্রাকটিশনার লেকচারার ম্যানেজমেন্ট এর লোকেদের ভিন্ন ধরনের নলেজের পরিধি থাকে তাদের নলেজের পরিধির মধ্যে ইন্টার কানেকশন তাদেরকে কিছু কিছু ব্যাপারে বিশেষজ্ঞ করে তোলে সুতরাং এটাই হলো ডেটা এবং ইনফর্মেশন এটা সাধারণ ওভারভিউ কারণ এই দুটি শব্দ একে অপরের জায়গায় বারবার ব্যবহৃত হয় এটাকে আমি একটু পরিষ্কার ভাবে বলার জন্য একটু বিশদে বলার চেষ্টা করেছি ডাটা সংগ্রহ প্রাইমারি সোর্স বা সেকেন্ডারি সোর্স থেকে সম্পূর্ণ করা যায় ডাটা বিশ্লেষণ পদ্ধতি অ্যাভেলেবলিটি পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে ডাটা ট্রানগুলেশন ডাটা পার্কোলেশন ইত্যাদি কিছু পদ্ধতি আছে যেগুলো আমাদের আলোচনা করা উচিত আমি পরবর্তী ধাপে যাব কোয়ালিটেটিভ বনাম কোয়ান্টিটেটিভ ডাটা শব্দগুলোই এই ব্যাপারে বুঝিয়ে দেয় কোয়ালিটেটিভ ডাটা হচ্ছে যেটা আমাদের কোয়ালিটির ব্যাপারে বলে এট্রিবিউট এর ব্যাপারে জানায় আমি বলতে পারি ভালো বা মন্দ যেমন এই কলমটির কোয়ালিটি ভালো বা খারাপ গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয়আমি এখানে দুটো শব্দ ব্যাবহার করছি ভালো বা খারাপ গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয় হ্যাঁ বা না সত্য বা মিথ্যা ইত্যাদি এই ধরনের ডাটাগুলো ডাইকটমাস আমি এ ব্যাপারে আলোচনা করব সুতরাং কোয়ালিটেটিভ শব্দের অর্থ হলো যখন আমরা অনেকগুলো এট্রিবিউট নিয়ে কথা বলি আমি এখন কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ এই দুটোর মধ্যে পার্থক্য বোঝাবো যখন আমি কোন মেজারমেন্ট নিয়ে কথা বলি যেমন কোন কিছুর উচ্চতা বা সেটার দৈর্ঘ্য আমি বলতে পারি যে এটা বড় এটা ছোট এটা মাঝারি এই তিন ধরনের হতে পারে এর বৈশিষ্ট্য গুলো হল বড় মাঝারি ও ছোট এটা এমন হতে পারে যে আমি দুটো শব্দ ব্যবহার করতে পারি বড় এবং ছোট দুটোর মাঝখানে মাঝারি রঙের মতো কিছু হতে পারে কালো বা হালকা রং অথবা ফ্যাকাশে কালো অথবা ফ্যাকাশে হালকা যদি আপনি বলেন রংটা হলুদ নীল কমলা এগুলো এক এক ধরনের কোয়ালিটেটিভ ডাটা কিন্তু যখন আমি উদাহরণ হিসেবে পেন্সিলের কথা বলি ধরা যাক পেন্সিল এর উচ্চতা যদি 17 সেন্টিমিটার হয় তাহলে এটা লম্বা তারপর 10 সেন্টিমিটার পর্যন্ত মাঝারি এবং 5 সেন্টিমিটার হলো ছোট যদি আমরা সঠিক উচ্চতাটা মাপি তাহলে সেটা আসলে হলো সংখ্যা এগুলো হচ্ছে আসলে সংখ্যা এবং এগুলোকে মাপা যায় কিন্তু এট্রিবিউটগুলোকে মাপা যায় না এগুলোকে আমরা পেয়ে যাই আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী সংখ্যাগুলো হলো 1710 5 এটা 10 11121314 125 135 অন্য যে কোন সংখ্যা হতে পারে এখানে আমি একটা জিনিস ব্যাখ্যা করতে চাইছি যে আমরা কোয়ান্টিটেটিভ ডাটাকে একটা পাত্রে রাখতে পারি যেটা থেকে কোয়ালিটেটিভ ডাটা পেতে পারি আমরা এখানে বিভিন্ন ভাগে এই কোয়ান্টিটেটিভ ডাটাগুলোকে ভাগ করতে পারি যেমন আমি বলতে পারি 15 সেন্টিমিটার বা তার উর্ধ্বে লম্বা 8 সেন্টিমিটার এর ওপরে থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত মাঝারি এবং 8 সেন্টিমিটার বা তার কম হচ্ছে ছোট সুতরাং আসলে 8 এবং 15 এর মাঝখানে হল মাঝারি মাঝারির থেকে বড় হলে লম্বা এবং 8 এর কম হলে ছোট সুতরাং আমি এখানে কোয়ান্টিটেটিভ ডাটাগুলোকে একটা পাত্রের মধ্যে রেখেছি সুতরাং কোয়ালিটেটিভ ডাটা গুলো তে আমরা যে রিসার্চ করতে পারি সেটা হচ্ছে শুধুমাত্র এক্সপ্লোরেশন এটা বড় বা ছোট অথবা এই যতটা জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেটা বেশি না কম তাপমাত্রা উঁচু বা নিচু ঠান্ডা অথবা গরম আমি সেগুলো শুধুমাত্র অনুসন্ধান করতে পারি কিন্তু এখানে আমরা কোন শক্তিশালী স্ট্যাটিস্টিকাল টুল প্রয়োগ করতে পারি না যাই হোক কিছু কিছু ক্ষেত্রে কোয়ালিটেটিভ ডাটার জন্য আমরা স্ট্যাটিস্টিকাল টুল ব্যবহার করতে পারি যেমন কিছু মেজারমেন্টের ক্ষেত্রে গোনো গো GoNO go গেজ এর ক্ষেত্রে কোয়ান্টিটেটিভ ডাটা থেকে আমরা গো এবং নো গো দিকের একটা নির্দিষ্ট ভ্যালু বা মাপকাঠি থাকে কিন্তু কখনো কখনো ডাটা গুলো কোয়ান্টিটেটিভ হলেও নির্দিষ্ট মাপ পাওয়া যায় না কিন্তু তখন আমাদের কোয়ালিটেটিভ ডাটা নিয়ে কাজ করতে হবে যেমন কাই স্কয়ার টেস্ট এর মাধ্যমে আমরা গুডনেস অফ ফিট পেয়ে যাই এটা আমরা পরে আলোচনা করব আমাদের গবেষণা হল অনুসন্ধান মূলক এখানে কিছু ব্যাখ্যা দিতে পারি কোন সিদ্ধান্ত দিতে পারি কোন ভ্যালু দিতে পারি এটা হচ্ছে নিয়ন্ত্রণের সীমা এর উপরে আমরা গ্রহণ করতে পারবো না এবং এর নিচে ও আমরা গ্রহণ করতে পারবো না সুতরাং এখানে আমরা কোয়ান্টিটেটিভ ডাটার ওপরে ভিত্তি করে কিছু ডিজাইন করতে পারি সুতরাং কোয়ান্টিটেটিভ ডাটা সবসময় বেশি পছন্দ করা হয় যদি সেটা সময় এবং সাধ্যের মধ্যে থাকে যদিও প্রাথমিক ডাটা সংগ্রহ করাটা খরচসাধ্য আমরা এমনকি যদি গ্রহণযোগ্য হয় কোয়ালিটেটিভ ডাটার উপর নির্ভর করতে পারি সেগুলো দিয়ে কাজ করতে পারি যদি ডাটা পেতে আমাদের বেশি সময় লাগে কখনো কখনো আমাদের কোয়ালিটেটিভ ডাটার ওপরে নির্ভর করতে হয় যেমন আপনারা ভাবুন গ্লোবাল ওয়ার্মিং এর সম্বন্ধে ডাটা সংগ্রহ করা যদি আমরা চিন্তা করি গত 100 বছরে আমাদের বিশ্বের তাপমাত্রা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার তাপমাত্রা তাহলে সেটা হলো কোয়ান্টিটেটিভ ডাটা কোয়ালিটেটিভ ইনফর্মেশন যে যেটা এখান থেকে খুঁজে বার করা যায় যেমন তাপমাত্রার বৃদ্ধি যেটা একটা বিশ্বব্যাপী ঘটনা বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এখানে কোয়ান্টিটেটিভ ডাটা হচ্ছে একজ্যাক্ট টেম্পারেচার টা কোয়ালিটেটিভ ডাটার অনুসন্ধান করতে হলে আমি ঠান্ডা বা গরম বলতে পারি আমি এখানে আমার শহর কানপুরের তাপমাত্রা দিয়ে বলতে পারি তাপমাত্রা গরম বা ঠান্ডা হতে পারে কিন্তু তাপমাত্রা একজ্যাক্ট কত যদি আমি কোন যন্ত্রের মাধ্যমে যেটা তাপমাত্রা সেনসিটিভ তাপমাত্রা মেজারমেন্ট করি আমি কি সেটা বাইরের খোলামেলা জায়গায় করতে পারি কিনা সেইজন্যে আমাকে বাইরের আসল তাপমাত্রা জানতে হবে যেমন সোলার প্যানেলের এর ক্ষেত্রে কি পরিমান তাপ সোলার প্যানেলের বা পি ভি প্যানেলের উপরে পড়ছে সেটা আমার দেখা দরকার সুতরাং এই জিনিসটিকে আমরা একটা পরিমাণে নির্দিষ্ট করতে পারি এগুলো কিছু উদাহরণ আমি দিলাম এরপর আমি বলতে পারি যে এগুলো কোয়ালিটেটিভ সাধারণতঃ নন স্ট্যাটিসটিক্যাল এগুলিকোয়ান্টিটেটিভ স্ট্যাটিসটিকসে ব্যবহার করা যায় আমি কিছুক্ষণ আগে বললাম যে খুব কম সংখ্যক টুল পাওয়া যায় যেগুলি কোয়ালিটেটিভ ডাটা র উপরে ব্যবহার করা যায় কিন্তু যদি ডাটা কোয়ান্টিটেটিভ হয় তাহলে আমরা স্ট্যাটিসটিকস ব্যবহার করে একটা ভিন্ন ধরনের ইনফর্মেশন পেতে পারি এবং সেখান থেকে কোন একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি এখানে কোয়ালিটেটিভ ডাটাতে যে স্যাম্পল পাই সেটা নন রিপ্রেজেন্টেটিভ কিন্তু কোয়ান্টিটেটিভ ডাটাতে স্যাম্পল হল রিপ্রেজেন্টেটিভ সুতরাং কোয়ালিটেটিভ ডাটা ব্যবহার করে আমরা একটা প্রাথমিক ধারণা তৈরি করতে পারে এবং এই প্রাথমিক ডাটাকে যদি আমরা কোয়ানটিফাই করতে চাই তাহলে আরো পরীক্ষা নিরীক্ষা করে একটা বিশদ ইনফর্মেশন পেতে হবে এবং সেক্ষেত্রে আমরা আরো বিশদে ধারণা পেতে পারি অথবা আমাদের পরবর্তী কার্যকলাপ ঠিক করতে পারি এরপরে পরিমাপের স্কেল নিয়ে আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ যখন আমি ডাটা নিয়ে কথা বলি কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ ডাটাকে অনেক সময় আমরা ক্যাটেগরিকাল ডাটা বলে উল্লেখ করি এটাকোয়ান্টিটেটিভ একটা নিউমেরিক ডাটা এবং আমরা আসলে আগেই প্রথম পয়েন্টে এটা উল্লেখ করেছি সুতরাং যখন কোন ডাটা ক্যাটেগরিকাল বা কোয়ালিটেটিভ হয় তখন এটা দু ধরনের হতে পারে নমিনাল বা অরডিনাল নমিনাল ডাটা কিছুই নয় এই শব্দ টা নাম শব্দ থেকে এসেছে আমরা মনে রাখবো যে এটা শুধু একটা নাম যেমন আমি বলতে পারি আমার কাছে পাঁচটা নমুনা আছে আমি এই নমুনাগুলো সংখ্যায় প্রকাশ করতে পারি যেমন নমুনা সংখ্যা 1নমুনা সংখ্যা 2 নমুনা সংখ্যা 3নমুনা সংখ্যা 4 নমুনা সংখ্যা 5 আমি এখানে শুধু নামগুলো বসিয়েছি এই নামগুলো কি বোঝাচ্ছে এই নামগুলো কোনটা স্যাম্পল সংখ্যা চার সেটা আমাকে বুঝতে সাহায্য করছে কিন্তু অন্য কোন ইনফর্মেশন ছাড়া এটা কি আমার পক্ষে বলা সম্ভব যে নমুনা সংখ্যা 4 এর থেকে নমুনা সংখ্যা 5 বেশি ভালো অথবা আমি কি বলতে পারি যে নমুনা সংখ্যা 1 এর থেকে নমুনা সংখ্যা 5 বেশি ভালো অথবা এই ধরনের কোন ইনফর্মেশন এখান থেকে পেতে পারি সুতরাং এটা শুধু নামের উদাহরণ আমি এখানে এখন বলতে পারি অপারেটর নিয়ে অপারেটর 1 অপারেটর 2 অপারেটর 3 অপারেটর এখানে মেজারমেন্ট করার কাজটি করছে উদাহরণ হিসেবে ধরা যাক আমার ফ্যাক্টরিটা সারাদিন 24 ঘন্টা ধরে চলছে এবং শ্রমিকরা এক একটা মেশিনে 8 ঘন্টা শিফটে কাজ করছে সুতরাং একটা মেশিন যদি 24 ঘন্টা চলে তাহলে তার উপরে তিনজন শ্রমিক কাজ করবে সুতরাং আমি তিনজন অপারেটরের নাম রাখছি অপারেটর 1 অপারেটর 2 এবং অপারেটর 3 ঠিক আছে এখানে আমি যদি একটা প্রবণতা দেখি যেমন অপারেটর 2 এর থেকে অপারেটর 1 কম দক্ষতা দেখাচ্ছে এবং অপারেটর 1 ও অপারেটর 2 এর মাঝখানে অপারেটর 3 এর দক্ষতা রয়েছে এই ধরনের ডাটাকে বলা হচ্ছে অর্ডিনাল ডাটা এখন যদি আমি বলি অপারেটর 1 এর দক্ষতা অপারেটর 3 এর থেকে বেশি এবং যেমন আমি বলেছি অপারেটর 3 এর দক্ষতা অপারেটর 2 এর থেকে বেশি যখন এরা কোন একটা বিশেষ মেশিন এ কাজ করে ঠিক আছে এখানে আমি অপারেটর 1 একটা নাউন হিসেবে ধরছি অমন্দীপ বা রামকুমার ইত্যাদি আপনারা কোন একটা নাম ব্যবহার করতে পারেন যেমন সিদ্দিকীস শুভম এদের দক্ষতা সুতরাং আমরা অপারেটর 1 এর দক্ষতার স্তরটির আমরা এট্রিবিউট দিতে পারি অথবা আমরা একটা স্কেলে পরিমাপ করতে পারি যেমন রিচার 1 5 এরমধ্যে ধরতে পারি এবং বিভিন্ন উপায়ে সেটা করা যেতে পারে এখানে আমি অপারেটর 1 অপারেটর 2অপারেটর 3 বলতে শুধু নাম বোঝাচ্ছি কিন্তু এখানে এটা হচ্ছে তাদের দক্ষতার ক্রম এই ধরনের ডাটাগুলো হলো অর্ডিনাল ধরনের আগে যেমন আমি কোয়ালিটেটিভ ডাটার ব্যাপারে বলেছিলাম সেরকম কোয়ান্টিটেটিভ ডাটা ও অর্ডিনাল হতে পারে অর্ডিনাল কোয়ান্টিটেটিভ ডাটা হিসেবে আমি বলতে পারি লম্বা মাঝারি এবং ছোট এখানে ক্রম হল লং হচ্ছে মিডিয়াম থেকে বড় এবং মিডিয়াম হচ্ছে স্মল থেকে বড় কোয়ান্টিটেটিভ ডাটার ক্ষেত্রে আমাদের কাছে তথ্য আছে যে 17সেন্টিমিটার 10 সেন্টিমিটার থেকে বড় এবং এইটা 5 সেন্টিমিটার থেকে বড় আমাদের কাছে এই ধরনের স্কেল আছে যেগুলোকে বলা হচ্ছে নমিনাল স্কেল বা অর্ডিনাল স্কেল নমিনাল স্কেলের মধ্যে আমরা বলতে পারছি না যে অপারেটর 1 এর থেকে অপারেটর 2 ভালো কিন্তু অর্ডিনাল স্কেলে আমরা সেটা বলতে পারিআমরা সেটা জানি আমরা যদি দক্ষতা লেভেল কে 1 থেকে 10 এর মধ্যে রেটিং দেই ধরুন অপারেটর 1 এর দক্ষতা 10 এর মধ্যে 8 এবং দ্বিতীয় জনের 10 এর মধ্যে 5 এবং তৃতীয় জনের 10 এর মধ্যে 2 সুতরাং এখানে একটা অর্ডার এর সঙ্গে যুক্ত আছে এটা একটা অর্ডিনাল স্কেল এই স্কেলটিকে আমরা নিউমেরিক্যাল প্রশ্নে ব্যবহার করি এবং এখানে এই অর্ডিনাল স্কেলের ব্যবহার দেখতে পাব এরপরে আমরা দেখব কোয়ান্টিটেটিভ ডাটার জন্য মেট্রিক স্কেল আমাদের পরবর্তী স্কেল যেটি আছে সেটি এক ধরনের ইন্টারভেল স্কেল এবং তারপরের সর্বশেষ স্কেলটি হলো রেশিও স্কেল এই দুটি ধরনের স্কেল হল সাধারণত কোয়ান্টিটেটিভ ইন্টারভেল স্কেল এবং রেশিও স্কেলের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে আসলে একটা ক্রম যুক্ত হয়ে আছে এখানে বলা হচ্ছে আমরা যদি এই চারটে স্কেল কে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বলে ধরি তাহলে আমরা যখন প্রথম থেকে চতুর্থের দিকে যাচ্ছি ইনফর্মেশন এর পরিধি ততো বাড়ছে আমরা এখানে স্ট্যাটিস্টিকাল টুল বেশি করে ব্যবহার করতে পারি এখানে আমরা আরো ভালো ভাবে এটাকে ব্যবহার করে একটা ইনফারেন্স বার করতে পারি সুতরাং এখানে ইন্টারভেল স্কেলটা একটা কোয়ান্টিটেটিভ স্কেল সেখানে যে অর্ডার টা আছে যেমন অপারেটর 1 অপারেটর 2 অপারেটর 3 ঠিক আছে এখন আমাদের কাছে যদি নির্দিষ্ট কোন ভ্যালু থাকে যেমন 852 তাহলে সেটা হবে ইন্টারভেল স্কেল সুতরাং এটা একটা ক্লাসিফিকেশন বা অর্ডার বা দূরত্ব কিন্তু এর কোন অরিজিন নেই এটা গুরুত্বপূর্ণ যে এর কোনো অরিজিন নেই এখানে শব্দ o দিয়ে আমরা বলতে পারি যে এর একটা নির্দিষ্ট অরিজিন আছে ইন্টারভেল স্কেলের একটা উদাহরণ হল তাপমাত্রা আমরা তাপমাত্রাকে ডিগ্রী দিয়ে বোঝাই যেমন ℉ ℃ আমি কি বলতে পারি যে একটা জিনিসের তাপমাত্রা যদি 25 ডিগ্রি আরেকটা জিনিসের তাপমাত্রা যদি 20 ডিগ্রী হয় যদি আমি দুটোকে যোগ করি আমি কি বলতে পারব যে তাপমাত্রা 45 ডিগ্রী না কারণ এখানে দুটো পদার্থ থাকলে তার সঙ্গে একটা বড় থার্মাল মডেল যুক্ত হয়ে আছে ওই দুটো পদার্থের বস্তুটা কি কতখানি সারফেস এরিয়া যুক্ত আছে তাদের মধ্যে কতটা থার্মাল কন্ডাক্টিভিটি আছে পরিবেশের তাপমাত্রার উপর নির্ভর করে কতটা সময়ে দুটো পদার্থের দুই মাথায় এবং মাঝখানে একই তাপমাত্রা হবে এটার সঙ্গে এক বিরাট মডেল যুক্ত হয়ে আছে আমরা সেটা বার করতে পারি কিন্তু সাধারণত আমি বলব যে তাপমাত্রা সোজাসুজি যোগ করা যায় না আমরা 100 ডিগ্রী কে 25 ডিগ্রি দিয়ে সোজাসুজি ভাগ করতে পারিনা কিন্তু রেশিও স্কেল হল এমন একটা স্কেল যেখানে আমাদের কাছে নির্দিষ্ট 0 থাকে তাপমাত্রায় আমাদের কাছে নির্দিষ্ট 0 নেই কিন্তু রেশিও স্কেলে নির্দিষ্ট 0 আছে এখানে অসংখ্য উদাহরণ আছে যেখানে সেগুলো হতে পারে মিলিমিটার এ দৈর্ঘ্য অথবা উচ্চতা ইত্যাদি সুতরাং উচ্চতা বয়স তারপর ওজন এই সমস্ত গুলো রেশিও স্কেলে থাকে আমরা বলতে পারি আমার কাছে 5 কিলো আপেল আছে এবং আমি যদি সেগুলো পাঁচটা ভাগে ভাগ করি তবে প্রত্যেকে 1 কিলো করে আপেল পাবে যেহেতু এটা একটা আনুপাতিক স্কেল আমি এমন কী বলতে পারি যে যদি একটা দৈর্ঘ্য থাকে যদি একটা লাঠির দৈর্ঘ্য 1 মিটার হয় দুটো লাঠি বা 33 সেন্টিমিটার করে তিনটে লাঠি দরকার পড়তে পারে অথবা 25 সেন্টিমিটার করে চারটে লাঠি নিতে পারি আমি এটা কে চার ভাগে ভাগ করতে পারি অন্যভাবে বলা যায় যে 100 সেন্টিমিটার বাই 25 সেন্টিমিটার হচ্ছে 4 এটা এখানে ঠিক একটা রেশিও এ জন্য এটাকে রেশিও স্কেল বলা হয় কিন্তু আমরা বলতে পারি না যে যদি তাপমাত্রা 25 ডিগ্রি হয় তাহলে আমি এটাকে দুভাগে ভাগ করব 125 ডিগ্রি করে এটার কোন মানে হয় না ওটা হল ইন্টারভেল স্কেল আর এটা হল রেশিও স্কেল যেখানে যে কোন পরিমাপ বেশিরভাগ ক্ষেত্রে লিনিয়ার আমরা করে থাকি রেশিও স্কেলে আমরা এগুলো কোথায় প্রয়োগ করবো আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আলোচনা করব প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা বেশির ভাগ ক্ষেত্রে ইন্টারভেল এবং রেশিও স্কেল ব্যবহার করব বিভিন্ন স্ট্যাটিস্টিকাল টেস্ট এর ব্যাপারে আলোচনা করার সময় আমরা নমিনাল এবং অর্ডিনাল স্কেল ব্যবহার করব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিউমেরিক্ ডাটা নিয়ে কাজ করব সুতরাং আমি যেমন বলেছিলাম এটা নিউমেরিক ডাটা এবং কোয়ান্টিটেটিভ ডাটা হলো নিউমেরিক স্কেল এর ব্যাপারে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি আপনারা আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন কুয়েরি তে আমি আমার দিক থেকে সব রকম ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব কিন্তু আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে বিভিন্ন রকমের স্কেলের ইনফরমেশনের পরে আমি আরো দু রকম ডাটা সম্বন্ধে আলোচনা করব যেটা হলো ডিসক্রিট এবং কন্টিনিউয়াস ডাটা এই চার রকমের স্কেল এর ব্যাপারে কি ধরনের স্ট্যাটিসটিক্যাল প্যারামিটার ব্যবহার করা যাবে অর্ডিনাল স্কেল এবং রেশিও ডাটার ক্ষেত্রে ভ্যালুর ক্রম জানা থাকে নমিনাল ডাটাতে কোন ক্রম নেই কিন্তু এই চারটে উপাদানের জন্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকতে পারে আমি এখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশানটাকে আমরা এই ভাবে লিখতে পারি NOIR হতে পারে দ্বিতীয়তঃ কি ধরনের স্ট্যাটিস্টিক এখানে আমরা ব্যবহার করতে পারি নমিনাল ডাটার জন্য মোড হল ম্যাক্সিমাম কিন্তু মিডিয়ান নয় কারণ আমরা এদের মধ্যে তুলনা করতে পারবো না এখানে আমাদের কাছে মোড আছে যদি আমি বলি এখানে মোড সম্ভব এখানে মোড সম্ভব এবং এখানে আমি যদি মোড মেডিয়ান এবং মিন নেই তাহলে দেখব এই চারটে স্কেলেই মোড সম্ভব মেডিয়ান হচ্ছে মিডিল ভ্যালু নমিনাল ডাটার ক্ষেত্রে মেডিয়ান হবে না কিন্তু অর্ডিনাল এবং রেশিও স্কেলে মিডিয়ান বা মিডিল ভ্যালু পেতে পারি অর্ডিনাল স্কেলেও মিডিয়ান পেতে পারি কিন্তু আমরা সব গুলো ভ্যালু কে যোগ করে তার গড় নিতে পারি না এটা সম্ভব নয় মিন সম্ভব নয় সুতরাং এখানে আমাদের কাছে মিডিয়ান আছে তার আগে আমি Md মিডিয়ান বসাবো এবং নিউমেরিক ডাটার ক্ষেত্রে মিন আমরা ক্যালকুলেট করতে পারি সুতরাং রেশিও স্কেল এ আমরা গুন্ করতে পারি এবং ভাগ করতে পারি এতে ট্রু 0 আছে কিন্তু হ্যাঁ ইন্টারভেল ডাটাতে কখনো কখনো যোগ বা বিয়োগ করতে পারি কিন্তু গুন্ করতে পারি না সুতরাং আমরা পরিমাপের বিভিন্ন স্কেল নিয়ে আলোচনা করলাম আমি একটু বিশ্রাম নেবো এখন তারপর আমরা আমাদের বক্তৃতা এর পরের ধাপে যাবো আমরা ডিসক্রিট ও কন্টিনিউয়াস ডাটা নিয়ে আলোচনা করবো এবং তারপর আমরা প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করবো আমি এই লেকচার আর বেশি বাড়াতে চাই না লেকচারের পরের পর্যায়ে আমরা আবার মিলিত হবো